গতকালের ক্লাসে আমরা আলোচনা করেছি রোধ ধারকত্ব এবং ইনডাকটেন্স সম্পর্কে এবং আমরা সেইসব বর্তনীর প্রতিক্রিয়া দেখেছি যখন তারা শ্রেণী ও সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে তো আজকে আমরা বিশেষ করে ধারক ও কুণ্ডলীর ভোল্টেজ ও কারেন্টের সাপেক্ষে ফেজার সম্পর্ক দেখবো তো কুণ্ডলীর জন্য মনেকরা যাক কারেন্ট হলো iImcos ωt∅ দেখা যাক কুণ্ডলীর ভোল্টেজ ও কারেন্টের কার্যকলাপ ওই কুণ্ডলীর ফেজারের সাপেক্ষে বলাযাক কুণ্ডলীর মধ্যে দিয়ে কারেন্ট iImcos ωt∅ আমরা জানি কুণ্ডলীর দুই প্রান্তের ভোল্টেজ কে লেখা যায় vLdidt এক্ষেত্রে ভোল্টেজ হবে যদি তুমি কারেন্টকে সময়ের সাপেক্ষে অবকলন করো তাহলে পাবে vLdidt ωLImsin ωt∅ এখন আমরা কিছু ক্লাস আগে আলোচনা করেছি যে যদি আমাদের কাছে ঋণাত্মক সাইন থিটা থাকে তাহলে সেটাকে আমরা কস থিটা যোগ 90 ডিগ্রী আর রূপে বর্ণনা করতে পারি তো একই জিনিস আমারা এখানেও প্রয়োগ করতে পারি এবং সাইন কে কস এ রূপান্তর করতে পারি এবং এখন আমরা লিখতে পারি vωLImcos ωt∅90 তো তুমি ভোল্টেজকে কিভাবে ফেজারের রূপে প্রকাশ করতে পারবে ωLIm পদটি দ্রুবক তাহলে cos ωt∅90 কে ওয়েলারের সমীকরণের রূপে প্রকাশ করতে পারি তো এটাকে লেখা যেতে পারে VωLImej∅90ωLImej∅ej90 এখন তুমি যদি এই পদটিকে দেখো তুমি কি লিখতে পারো তুমি জানো যে ej∅cos∅jsin∅ তো ∅ এর পরিবর্তে আমরা যদি 90 ডিগ্রী লিখি তাহলে ej90cos90jsin90j হবে কারণ cos 90 শূন্য হয় সুতরাং এই পদটিকে সহজভাবে লেখা যায় jωLImej∅ এখন তুমি যদি এই বিশেষ পদটিকে দেখো তাহলে দেখবে এটা কারেন্টের ফেজার প্রকাশ তুমি I কে মোটা করে লিখতে পারো যেটা দেখাবে এটা হলো কারেন্টের ফেজার প্রকাশ তো তুমি ভোল্টেজ ফেজারকে সহজভাবে লিখতে পারো VjωLI এখন jωL কি এই পদটি হলো মূলত কুণ্ডলীর বাধা তো সহজভাবে আমরা প্রকাশ করি XL দ্বারা তো এটার মানে কি তুমি যদি ওহমের সূত্রের সঙ্গে পারস্পরিক সম্পর্ক দেখো তাহলে দেখবে ভোল্টেজকে প্রকাশ করা হয় viR দ্বারা তুমি যদি ওহমের সূত্রের Ohms law সঙ্গে পারস্পরিক সম্পর্ক দেখো এই বিশেষ সমীকরণের তুমি খুব সহজভাবেই বলতে পারবে যে এটা কিছু একটা যেটা প্রবাহকে বাধা দেয় এবং সেইজন্য এটাকে বলা হয় কুণ্ডলীর বাধা এখন যদি তুমি ভোল্টেজ ও কারেন্টের ফেজারকে আঁকো একটি তলে x অক্ষ বরাবর তুমি পাবে বাস্তব মান এবং Y অক্ষ বরাবর তুমি পাবে কাল্পনিক মান এবং যদি তুমি আঁকো কারেন্ট তাহলে এটা হবে একটি নির্দিষ্ট দিকে কারেন্টের ফেজার যেটা বাস্তব অক্ষের সঙ্গে ∅ কোন করে আছে তো এটা হবে কারেন্টের ফেজার এখন যদি তুমি ভোল্টেজের ফেজার দেখো যদি তুমি সমীকরণটিকে দেখো তাহলে তুমি জানতে পারবে যে ভোল্টেজ কারেন্টের থেকে 90 ডিগ্রী এগিয়ে আছে সুতরাং কারেন্টের সাপেক্ষে ভোল্টেজ ফেজার 90 ডিগ্রী এগিয়ে থাকবে এবং এর একটা মান আছে মানটি হবে ωLIm তো এটা যেটা আমরা ভোল্টেজের জন্য বের করেছি এখানে মানটি আলাদা হবে কিন্তু কারেন্ট ভোল্টেজের সাপেক্ষে পিছিয়ে থাকবে তুমি যদি ফেজার চিত্রটি দেখো তাহলে এটা পরিষ্কার যে বাস্তব অক্ষের সাপেক্ষে ভোল্টেজের কোণ ∅90 এবং এটা কারেন্টের সাপেক্ষে 90 ডিগ্রী এগিয়ে আছে এখন ক্যাপাসিটর নিয়ে কথা বলা যাক মনেকর ক্যাপাসিটরের দুই প্রান্তের ভোল্টেজ দেওয়া আছে vVmcos ωt∅ তখন কিভাবে তুমি কারেন্ট কে বের করবে তুমি এই সমীকরণটি ব্যবহার করবে iCdvdt তার মানে তোমাকে ভোল্টেজকে অবকলন করতে হবে এবং তুমি পেয়ে যাবে iCdvdt ωCVmsin ωt∅ এখন যেমনটি আমরা আগের বার করেছিলাম কুণ্ডলীর জন্য আমরা sin পদটির জায়গায় cos বসাতে পারি এবং 90 ডিগ্রী তে V ঋণাত্মক চিহ্ন কে ধনাত্মক চিহ্ন করতে iωCVmcos ωt∅90 কারেন্টের ফেজারকে অয়েলার সমীকরণের রূপে লেখা যেতে পারে IωCVmej∅90ωCVmej∅ej90jωCVmej∅jωCV তো এখন যদি তুমি লেখ ভোল্টেজ VIjωC তাহলে 1jωC পদটি আবার কুণ্ডলী বা রোধের ক্ষেত্রে যেটা দেখেছিলাম তার সঙ্গে সমান হবে তো রোধের জন্য ও পদটি হল viR যদি তুমি পারস্পরিক সম্পর্ক দেখো তাহলে দেখবে এটারও তড়িৎ প্রবাহ বাধা দেবার একটি বৈশিষ্ট্য আছে এটিকে Xc হিসাবেও লেখা যায় যেটা ক্যাপাসিটিভ রিয়েকটেন্স এর প্রতীক তো তোমরা দেখতে পাচ্ছো যে দুটি পদই একিরকম যেগুলি আমরা ওহমের সূত্রে Ohms Law বর্ণনা করেছি এখানে যদি তুমি ভোল্টেজ ও কারেন্টকে প্লট করো X অক্ষকে বাস্তব অক্ষ এবং Y অক্ষকে কাল্পনিক অক্ষ হিসাবে ধরে যদি তুমি ভোল্টেজ V কে প্লট করো যার বাস্তব অক্ষ X এর সঙ্গে কোণ ফাই তারপর যদি তুমি এই নির্দিষ্ট সমীকরণকে দেখো তুমি জানতে পারবে কারেন্ট I ভোল্টেজের থেকে 90 ডিগ্রী এগিয়ে আছে তো আমরা কি বলতে পারি যে কারেন্ট ভোল্টেজের থেকে 90 ডিগ্রী এগিয়ে আছে তো যেকোনো ক্ষেত্রেই সেটা কুণ্ডলী বা ক্যাপাসিটর হোক না কেন ভোল্টেজ ও কারেন্ট 90 ডিগ্রী ফেজ তফাতে আছে সুতরাং যখন তুমি এটাকে রোধের সঙ্গে তুলনা করবে যেখানে ভোল্টেজ ও কারেন্ট একই ফেজে আছে এক্ষেত্রে ক্যাপাসিটর ও কুণ্ডলী দুজনাই ফেজ তফাতে আছে কুণ্ডলীর ক্ষেত্রে কারেন্ট ভোল্টেজের সাপেক্ষে 90 ডিগ্রী পিছিয়ে থাকবে আর ধারকের ক্ষেত্রে কারেন্ট ভোল্টেজের সাপেক্ষে 90 ডিগ্রী এগিয়ে থাকবে এখন একটা উদাহরণ নেওয়া যাক যাতেকরে আরও ভালো করে ফেজ টিকে বুঝেতে পারি মনে করা যাক ভোল্টেজ হলো vt12cos 60t45° প্রয়োগ করা হলো একটি 01H কুণ্ডলীর দুই প্রান্তে তোমাকে নির্ণয় করতে বলা হলো স্টেডি স্টেট কারেন্ট কুণ্ডলীর মধ্যে দিয়ে আমরা ব্যবহার করবো যেটা আমরা নির্ণয় করলাম একটু আগেই IVjωL এখন ভোল্টেজ ফেজারকে তোমরা এখান থেকে নিতে পারো তো হলো 60 যেটা তোমরা এখান থেকে দেখতে পারো যাকে গুন করা হলো ইনডাকটরের মান 01H এর সঙ্গে সুতরাং IVjωL12∠45j600112∠456∠902∠ 45A সুতরাং তুমি যদি j কে 1∠90 এর সঙ্গে গুন করো তাহলে পাবে 6∠90 হর হিসাবে এবং যখন তুমি এটাকে সরল করবে তখন 12 টি হয়ে যাবে 2 যখন 6 দিয়ে ভাগ করবে এবং 45 বিয়োগ 90 হবে চূড়ান্ত ফেজ কোন যেটা হবে 45 ডিগ্রী সুতরাং এটা হলো কারেন্টের মান যেটা আমরা কুণ্ডলী থেকে পেয়েছি যদি তোমাকে লিখতে বলা হয় সময়ের ক্ষেত্রতে তুমি লিখতে পারো যে iImcos ωt∅ যেটা হলো সময়ের ক্ষেত্র তে কারেন্টের প্রকাশ এখানে Im হলো 2 যেটা আমরা একটু আগেই নির্ণয় করলাম তারপর কস ওমেগা T হলো 60t এখানে এবং ফাই হলো 45 ডিগ্রী অ্যাম্পিয়ার i এখন তাৎক্ষণিক ক্ষমতা সম্পর্কে কথা বলা যাক কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো পদার্থ দ্বারা খরচ করা বা কোনো ভোল্টেজ বা কারেন্ট উৎস দ্বারা প্রদান করা ক্ষমতাই হলো তাৎক্ষণিক ক্ষমতা সুতরাং কোনো পদার্থ দ্বারা শোষিত তাৎক্ষণিক ক্ষমতা pt হলো তাৎক্ষণিক ভোল্টেজ vt ও তাৎক্ষণিক কারেন্ট it যেটা ওই পদার্থটির মধ্যে দিয়ে প্রবাহিত হছে তাদের গুণফল তো গাণিতিক ভাবে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি ptvti উভয়েই সময় ক্ষেত্রে সুতরাং কিভাবে এই ক্ষমতার মান বের করবে মনেকরো ভোল্টেজ vtVmcos tv এবং itImcos ti এখন এখানে Vm ও Im হলো ভোল্টেজ ও কারেন্টের মান এবং v ও i হলো যথাক্রমে ভোল্টেজ ও কারেন্টের ফেজ কোণ এখন এই মানগুলি সমীকরণে বসালে আমরা পাবো ptvtitVmImcos tv cos ti এখন ত্রিকোণমিতির সাহায্যে আমরা লিখতে পারি pt12VmImcos v i 12VmImcos 2ωtvi এখন মনেকরা যাক এই কোণটি হলো A এবং এই কোণটি হলো B তো যদি তুমি আগের ক্লাসটি মনে করো যেখানে আমরা জেনেছিলাম cos cos A cos B sin A sin B অনুরূপভাবে cosAB cos A cos B sin A sin B তো যদি তুমি এই দুটি সমীকরণে যোগ করো তুমি কি পাবে 2 cos A cos B cos cosAB তো এখন যদি তুমি পারস্পরিক সম্পর্ক দেখো cos A cos B এর সঙ্গে কারণ A আমরা মনে করেছি tv এবং B আমরা মনে করেছি ti সুতরাং এখন যদি তুমি দেখো এবং A ও B এর মা বসাও তুমি পাবে pt12VmImcos v i 12VmImcos 2ωtvi সুতরাং এইভাবে আমরা তাৎক্ষণিক ক্ষমতাকে দুটি পদের যোগফল রূপে প্রকাশ করতে পারি এখন এই দুটি পদ কে যদি ভালো করে দেখো দেখবে প্রথম পদটি ধ্রুবক কারণ সেখানে কোনো সময় নির্ভর পদ নেই যেখানে যদি তুমি দ্বিতীয় পদটি দেখো এখানে একটি সাইনোসইডাল অংশ আছে যার কম্পাঙ্ক ভোল্টেজ ও কারেন্টের কম্পাঙ্কের দ্বিগুণ সুতরাং এই দুটি পদ তাৎক্ষণিক ক্ষমতাকে বর্ণনা করে এখন যদি তুমি এই পদটি দেখো তুমি বলতে পারো তাৎক্ষণিক ক্ষমতা সময়ের সঙ্গে পরিবর্তনশীল তাই এটা পরিমাপ করা কঠিন তো সাধারানভাবে কিভাবে এটাকে পরিমাপ করবে আমরা সাধারানভাবে গড় ক্ষমতা পরিমাপ করি কারণ এটা বেশি সুবিধাজনক এবং আসলে যদি তুমি ওয়াট মিটার দেখো দেখবে সেটা গড় ক্ষমতা পরিমাপ করছে এবং তার পর তাৎক্ষণিক ক্ষমতা পরিমাপ করছে সুতরাং দেখা যাক কিভাবে আমরা গড় ক্ষমতা বের করবো আগের সমীকরণ থেকে গড় ক্ষমতা ওয়াটে প্রকাশ করা যায় যেটা হলো একটি নির্দিষ্ট সময় ব্যবধানে তাৎক্ষণিক ক্ষমতা গুলির গড় মান তো গাণিতিক ভাবে কিভাবে এটাকে প্রকাশ করা যায় তুমি বলতে পারো গড় ক্ষমতা P হবে P1T0Tptdt তো আমরা এই একই পদতিকে ব্যবহার করবো যেটা আগে আমরা বের করেছিলাম pt এর জন্য আমরা লিখতে পারি গড় ক্ষমতা হলো P1T0T12VmImcos v i 1T0T12VmImcos 2ωtvi এখন কিভাবে এই দুটি পদকে অন্তরকলন করবো যেটা নিয়ে ভয় পাবার কিছু নেই এই দুটি পদের দিকে দেখলে তুমি বুঝতে পারবে গড় ক্ষমতার মান কি হবে প্রথম পদটি দেখা যাক প্রথম পদটি ধ্রুবক তো ধ্রুবকের গড় ক্ষমতা সবসময় ধ্রুবক ই হবে তো অন্তরকলনের পর এই পদটি একই থাকবে কিন্তু যদি তুমি দ্বিতীয় পদটি দেখো সেটা সাইনোসড এবং আমরা জানি সাইনোসডের গড় ক্ষমতা শূন্য যদি তুমি একটি বিশেষ সাইনোসডকে দেখো দেখবে ধনাত্মক দিকের ক্ষেত্রফল X অক্ষের নিচের ক্ষেত্রফলের সঙ্গে সমান তো তুমি যদি গড় নাও একটি নির্দিষ্ট সময় T ধরে ধনাত্মক ঋণাত্মক কে বাতিল করে দেবে সুতরাং আমরা বলতে পারি একটি নির্দিষ্ট সময় ধরে সাইনোসডের গড় মান শূন্য হয় দ্বিতীয় পদটি শূন্য হবে এবং শেষমেশ আমরা যেটা পাবো সেটা হলো P1T0T12VmImcos v i সুতরাং আমরা বলতে পারি গড় ক্ষমতা P12VmImcos v i এটা হলো সেই ধ্রুবক পদটি যেটা তাৎক্ষণিক ক্ষমতার সমীকরণ থেকে পড়ে আছে তো আমরা বলতে পারি যে গড় ক্ষমতা P হলো তাৎক্ষণিক ক্ষমতা থেকে পাওয়া ধ্রুবক পদটি এখন যদি তুমি ওই বিশেষ সমীকরণটি দেখো যেটা হলো গড় ক্ষমতা P P12VmImcos v i যদি তুমি মান বসাও vi তার মানে ভোল্টেজ ও কারেন্ট উভয়েই একই ফেজে আছে সুতরাং যদি ভোল্টেজ ও কারেন্ট উভয়েই একই ফেজে তার মানে বর্তনীটি সম্পূর্ণভাবে রোধ বিশিষ্ট এখন বর্তনীটি সম্পূর্ণভাবে রোধ বিশিষ্ট হলে গড় ক্ষমতা লেখা যায় P12VmIm কারণ cos v i হবে এক এবং আমরা লিখতে পারি একটি রোধের দুই প্রান্তের গড় ক্ষমতা P12VmIm12Im2R রোধ বিশিষ্ট লোডের ক্ষেত্রে তুমি বলতে পারো বর্তনীটি সবসময় ক্ষমতা শোষণ করবে দ্বিতীয় ক্ষেত্রে যখন মনে করো v θi±90° সেটা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে তার মানে বর্তনীটি বিশুদ্ধ ভাবে রোধ বিশিষ্ট তার মানে বর্তনীটির শুধুমাত্র কুণ্ডলী বা ধারক উপাদান আছে এক্ষেত্রে গড় ক্ষমতার কি হবে গড় ক্ষমতা P হবে P12VmImcos 90 0 সুতরাং এক্ষেত্রে তুমি বলতে পারো বিশুদ্ধ ভাবে রিঅ্যাক্টিভ বর্তনী গড় ক্ষমতা শোষণ করে না এইগুলি হলো দুটি সীমানা গড় ক্ষমতা নির্ণয় করতে যেখানে তুমি বলতে পারো একটি বিশুদ্ধ ভাবে রোধ বিশিষ্ট এবং দ্বিতীয়টি হল বিশুদ্ধ ভাবে রিঅ্যাক্টিভ এখন একটা উদাহরণ নেওয়া যাক যাতে করে এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হলো সেটা ভালো করে বোঝা যায় এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে বের করো তাৎক্ষণিক ও গড় ক্ষমতা একটি প্যাসিভ লিনিয়ার বর্তনী এবং যদি এটা যুক্ত থাকে ভোল্টেজ vt120377t45° পদার্থটির মধ্যে দিয়ে কারেন্টটি হল vt120377t45° তো ভোল্টেজ ও কারেন্ট উভয়েই দেওয়া আছে তো আমরা কি করবো আমরা বের করবো তাৎক্ষণিক ক্ষমতা ও গড় ক্ষমতা তাৎক্ষণিক ক্ষমতা p হলো তাৎক্ষণিক ভোল্টেজ ও তাৎক্ষণিক কারেন্টের গুণফল তো এখানে তুমি সহজেই V ও I এর মান বসিয়ে পেয়ে যেতে পারো pvi1200377t45° 377t 10° তুমি বলতে পারো এটা A এবং এটা B তুমি ব্যবহার করতে পারো cos A cos B এর মান যেটা হলো 12cos ABcos যখন তুমি এটাকে সরল করবে তুমি কি পাবে তুমি পাবে 600cos 754t35° cos 55° 3442600cos 754t35° তোমার আছে একটি গড় পদ এবং একটি সাইনোসোড ভাবে পরিবর্তনশীল পদ এখানে মূল কম্পাঙ্কের দ্বিগুণ তাই তুমি পেলে একটি ধ্রুবক রাশি ও একটি সাইনোসোড ভাবে পরিবর্তনশীল পদের যোগফল তাৎক্ষণিক ক্ষমতার জন্য এখন কিভাবে তুমি গড় ক্ষমতা বের করবে গড় ক্ষমতা নির্ণয় করার জন্য আমাদের জানা আছে যে তাৎক্ষণিক ক্ষমতা থেকে পাওয়া ধ্রুবক রাশিটি হলো মোট গড় ক্ষমতা তো এখান থেকে তুমি বলতে পারো যে গড় ক্ষমতা হলো 3442 ওয়াট কিন্তু তুমি কিভাবে যাচাই করবে এটা ঠিক না ভুল গড় ক্ষমতার মান নির্ণয় করা যাক ওই সমীকরণের সাহায্যে যেটা আমরা একটু আগেই বের করলাম সেটা হলো P12VmImcos θv θi 1212010cos 45 10 3442 যদি তুমি আবার সরল করো আমরা একই মান পাবো যেটা আমরা এক্ষুনি দেখলাম তাৎক্ষণিক ক্ষমতার ক্ষেত্রে আমরা বলতে পারি সূত্র থেকে নির্ণয় করা গড় ক্ষমতা আর তাৎক্ষণিক ক্ষমতার ধ্রুবক রাশি থেকে নির্ণয় করা গড় ক্ষমতা উভয়েই সমান এর সাহায্যে তুমি মান যাচাই করতে পারো সুতরাং এটার মধ্যে দিয়ে আমরা আজকের ক্লাস শেষ করলাম এবং পরবর্তী ক্লাসে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ রাশি নিয়ে আলোচনা করবো যেটা হলো RMS মান কারণ যখনই তুমি বৈদ্যুতিক বর্তনী বিশ্লেষণ করবে তুমি সবসময়েই পাবে Vm ও Im পদ গুলি যেগুলো RMS মান কারণ বাস্তব চিত্রে তুমি কখনই শীর্ষ মান পাবে না যেটি সমীকরণে দেওয়া আছে অথবা কোন পরীক্ষাতে বলা আছে তুমি সবসময়েই RMS মান পাবে আমরা দেখবো কিভাবে আমরা RMS মান নির্ণয় করতে পারি শীর্ষ মান ও সাইনোসডাল রাশি দিয়ে উদাহরণ স্বরূপ যদি তুমি এখানে দেখো তুমি সবসময়েই ভোল্টেজ ও কারেন্টের শীর্ষ মান পাবে কিন্তু মনে করো তোমাকে RMS মান বের করতে বলা হলো তাহলে তুমি কিভাবে মান বের করবে সেটা পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে এবং তারপর আমরা মেশ ও নোডাল বিশ্লেষণ করবো ধন্যবাদ